অ্যানিমেল সেল কালচারের বক্তৃতাক্রমে আবার স্বাগত শেষ সপ্তাহে আমরা অ্যাডাল্ট নিউরণাল কালচার সিস্টেম তৈরীর প্রথম পর্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম ষষ্ঠ সপ্তাহেও আমরা সেই আলোচনাই চালিয়ে যাব এবং সেই সাথে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হব এবং যে সমস্ত আধুনিক প্রযুক্তিগুলোকে আমরা ব্যবহার করতে পারি সেই সব কিছু সম্পর্কে আমরা আলোচনা করব এই সপ্তাহ এবং পরের সপ্তাহে আমরা বেশ কিছু প্রযুক্তি যেগুলো সাম্প্রতিককালে ব্যবহৃত হচ্ছে সেগুলির দিকে মনোনিবেশ করব উদাহরণ স্বরূপ আমরা নিউরণাল কোষের ব্যাপারে আলোচনা করব তার কারণ এই কোষগুলি নিয়ে কাজ করাই সবথেকে বেশি শ্রমসাধ্য এবং কষ্টকর কিন্তু এই কোষগুলোর ক্ষেত্রেও বেসিক অর্থাৎ মূল বিষয়টি একই থাকে অন্য ধরনের কোষের ক্ষেত্রেও তোমরা এই একই কাজ করতে পারো এই বিষয়ে লেগে থাকার পিছনে এটাই হলো আসল উদ্দেশ্য কারণ নিউরণাল কোষগুলোকে কালচার করার সময় তোমাদেরকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে প্রথম সমস্যা হলো কালচার ডিসে এই কোষগুলোর অত্যন্ত চ্যালেঞ্জিং রিজেনারেট করার ক্ষমতা যদিওবা তোমরা এই কোষগুলোকে রিজেনারেট করতে সক্ষম হও সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় পর্যায়ের সমস্যা হলো এই রিজেনারেট করার ফলে কতটা ভালো নিউরণাল মর্ফোলজি পাওয়া গেল এই কোষগুলোর মধ্যে এক ধরনের ইউনিক কানেক্টিভিটি লক্ষ্য করা যায় যেগুলোর মাধ্যমে এই কোষগুলো নিজেদের পারিপার্শ্বিকের সাথে ক্রসটক করতে পারে তৃতীয় পর্যায়ের চ্যালেঞ্জ হলো কিভাবে তোমরা এই সংযোগকে ফিরে পেতে পারো যদি তোমরা মনে রেখে থাকো আমি একটা স্লাইডে উল্লেখ করেছিলাম যে কিভাবে আমরা এদেরকে প্যাটার্ন করতে পারি এরপর তোমাদের নিশ্চিত করতে হবে যে এই কোষগুলো ইলেকট্রিক্যালি সক্রিয় অবস্থায় রয়েছে তাহলে তোমরা কীভাবে নিশ্চিত করবে যে কালচারের মধ্যে এই কোষগুলো ইলেক্ট্রাইক্যালি সক্রিয় অবস্থায় রয়েছে সুতরাং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাহলে একটা ইনভিট্রো সিস্টেম গড়ে তোলার সময় এই সমস্ত ফ্যাক্টরগুলোকে বিবেচনা করতে হবে যাতে তোমরা এমন একটা মডেল পেতে পারো যার সাহায্যে তোমরা বিভিন্ন পরীক্ষা করতে পারো এবং অ্যাডাল্ট বা এমব্রায়োনিক বা ফিটাল প্রভৃতি যেকোনো অবস্থাকে অনুকরণ করতে পারো তাহলে পঞ্চম সপ্তাহের শেষ ক্লাস অর্থাৎ পঞ্চম লেকচারে যে বিষয়ে আলোচনা করেছিলাম তা নিয়ে পুনরায় আলোচনা করা যাক আমরা অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরনের ত্রিমাত্রিক প্যাটার্ন নেটওয়ার্ককে ড্রাগ খুঁজে বার করার জন্য টেস্ট বেড হিসাবে নিয়ে থাকি অর্থাৎ এটি হলো অ্যালজাইমার্সের Alzheimers ড্রাগ আবিষ্কারের ক্ষেত্রে একটি সম্ভাবনাপূর্ণ প্রার্থী তোমরা অ্যালঝেইমার্সের জায়গায় পারকিনসনকেও Parkinsons বিবেচনা করতে পারো সেক্ষেত্রে হিপোক্যাম্পাল নিউরন কালচারের জায়গায় সাবস্ট্যানশিয়া নায়গ্রা থাকবে অথবা তোমরা উদাহরণস্বরূপ লিভার সেল কালচার নিতে পারো সেক্ষেত্রে আলোচ্য রোগটি পরিবর্তিত হয়ে যাবে অথবা তোমরা প্যানক্রিয়াটিক সেল কালচার নিতে পারো সেক্ষেত্রে শর্তগুলো পরিবর্তিত হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত যে ব্যাপারটি আমাদের বুঝতে হবে তা হলো এগুলো বেশিরভাগই হলো সেল্ফ অ্যাসেম্বলড প্যাটার্ন থ্রি ডায়মেনশনাল স্ট্রাকচার এখন দুতিনটে বিষয় হলো প্রথমত এটি সেলফ অ্যাসেম্বলড তার কারণ প্রকৃতি নিজে থেকেই বিভিন্ন ধরনের স্ক্যাফোল্ডিং এবং ত্রিমাত্রিক গঠন তৈরি করে দ্বিতীয়ত এটা ত্রিমাত্রিক তৃতীয়ত এটা একটা ডায়নামিক ত্রিমাত্রিক গঠন এটা বৃদ্ধি পায় এবং যখন এই বৃদ্ধি অনিয়ন্ত্রিতভাবে ঘটে চলে তখন একে টিউমার বা ক্যান্সার বলে অভিহিত করা হয় এই ত্রিমাত্রিক জিওমেট্রি এর সমস্ত অংশের সাথে সমন্বয় সাধন করে চলেছে অর্থাৎ কোষ নির্বিশেষে সব ক্ষেত্রেই কোষগুলোর মধ্যে এক ধরনের অন্তর্নিহিত কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ঘটে চলেছে এই ত্রিমাত্রিক অ্যাসেম্বলি তা মস্তিষ্ক অগ্নাশয় যকৃৎ বা ফুসফুস যেখানেই থাকুক না কেন অন্যান্য সিস্টেমগুলোর সাথে সংযোগ সাধন করে চলেছে যেমন এন্ডোথেলিয়াল সিস্টেম এটি রক্ত সরবরাহ করে এবং সেইসাথে নার্ভাস সিস্টেমের সাথে সংযোগ বজায় রাখে যা এই সিস্টেমকে কিভাবে কাজ করতে হবে বা কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে ইত্যাদি প্রয়োজনীয় ইম্পালস প্রদান করে আবার এটি এন্ডোক্রাইন সিস্টেমের সাথে এবং পারিপার্শ্বিকে থাকা অন্যান্য ধরনের কোষের সাথেও সংযোগ বজায় রাখে এই সমস্ত ছোট ছোট তথ্যগুলো আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই সংক্রান্ত স্টাডিগুলো আমি খুব শীঘ্রই আপলোড করে দেব অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ডিসের মধ্যে এই সিস্টেমের একটা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক প্রোটোটাইপ পুনর্গঠন করতে চাইছি সেক্ষেত্রে আমাদের কাছে টেস্ট বেডের মিনিয়েচার সংস্করণ থাকতে হবে যা এই পুরো সিস্টেমের নূন্যতম স্বাক্ষর বহন করবে এটা অনেকটা প্রতিনিধিত্বমূলক স্বাক্ষর যা বলে দেবে এই পুরো পরিপ্রেক্ষিতে x কোষ বা x নিউরন কি ভূমিকা পালন করছে আমার কাছে এই প্রোটোটাইপটি রয়েছে যা এই ন্যূনতম রেট লিমিটিং কার্যগুলো সম্পাদন করতে পারে নিউরোনের ক্ষেত্রে অন্যতম রেট লিমিটিং বেয়ার মিনিমাম ফাংশন হলো যে এই নিউরনগুলোকে অবশ্যই ইলেকট্রিক্যালি সক্রিয় হতে হবে এবং তাদেরকে উদ্দীপনা সৃষ্টি করতে হবে যদি নিউরনগুলো এতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে এই কালচারগুলোর কোনো মূল্য থাকবে না অন্যভাবে বলতে গেলে তাদেরকে নিজেদের ইলেক্ট্রো ট্রান্সমিটারগুলোকে সংশ্লেষণ করা এবং ট্রান্সমিটারগুলোকে নির্গত করার কাজ সম্পাদনে সক্ষম হতে হবে এর ফলে ইলেকট্রিক ইমপাল্স এক নিউরোন থেকে অপর নিউরোনে পরিবাহিত হতে পারে আমরা এমন ভাবে মিনিয়েচার সংস্করণ তৈরি করতে পারি যার ফলে এটা একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে এটা বাদ দিলে সমস্যাটি আরো জটিল হয়ে পড়ে এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখনো আলোচনা করিনি এখন ধরা যাক নিউরনগুলো বিভিন্ন স্তরে সজ্জিত রয়েছে যথাক্রমে লেয়ার 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার 4 ইত্যাদি আমরা ষষ্ঠ সপ্তাহের প্রথম লেকচারে রয়েছি তাহলে আমি বলতে চাইছি যে ধরা যাক নিউরনগুলো এইভাবে অবস্থান করছে আমি তোমাদেরকে কি বলতে চাইছি তা বোঝাবার জন্য আমাকে একটা বক্স আঁকতে দাও সুতরাং এটা হলো একটা ত্রিমাত্রিক গঠন আমাদের মস্তিষ্কও এই ধরনের হয় এটা হলো তোমাদের x অ্যাক্সিস এটা হলো y অ্যাক্সিস এবং এটা হলো উচ্চতা অর্থাৎ z অ্যাক্সিস এখন তারা অনেকটা এইভাবে সজ্জিত অবস্থায় রয়েছে ধরা যাক একটা স্তরের মধ্যে একটা নিউরন রয়েছে তাহলে এটা এখানে একটা সংযোগ তৈরি করেছে এটা আবার এই জায়গায় একটা সংযোগ তৈরি করেছে এবার ধরা যাক কাছাকাছি অন্য একটা স্তরে একটা নিউরন সরাসরি এই জায়গায় যাচ্ছে এবং সংযোগ তৈরি করছে কাছাকাছি থাকা অপর একটি নিউরন ক্রিসক্রস গঠন করছে এবং এই জায়গায় একটা সংযোগ গঠন করছে এখন তোমরা জটিলতাটা লক্ষ্য করো এবং এর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চাইছি একটা ত্রিমাত্রিক নেটওয়ার্ক কি ধরনের দেখতে লাগে তাহলে আমরা এক্ষেত্রে এগুলোকে বিভিন্ন স্তরে সীমাবদ্ধ করার চেষ্টা করলাম উদাহরণস্বরূপ এটা হলো লেয়ার 1 এটা হলো লেয়ার 2 এটা হলো লেয়ার 3 ইত্যাদি এখন আমাদের কাছে কোনো কন্ট্রোল নেই যখন আমরা নেটওয়ার্কের ব্যাপারে আলোচনা করি উদাহরন হিসাবে ধরা যাক এক্ষেত্রে লেয়ার 1 লেয়ার 3 এর সাথে সমন্বয় সাধন করছে বা লেয়ার 1 লেয়ার 2 এর সাথে অথবা লেয়ার 2 এবং 3 উভয়ের সাথে ইন্টারঅ্যাকশন করছে সুতরাং ত্রিমাত্রিক নেটওয়ার্কের ক্ষেত্রে এক ভিন্ন ধরনের স্তরবিন্যাস এবং সংযোগ পরিলক্ষিত হয় সুতরাং যখন আমরা একটা ত্রিমাত্রিক নেটওয়ার্কের ব্যাপারে আলোচনা করি দ্বিমাত্রিক নেটওয়ার্কের তুলনায় তা যথেষ্ট ভিন্ন হয় দ্বিমাত্রিক নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সহজ হয় উদাহরন হিসাবে ধরা যাক আমি এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করতে চাইছি তাহলে আমি এই ধরনের একটা উপবৃত্তাকার প্যাটার্ন তৈরি করতে পারি অথবা আমি বর্গাকার প্যাটার্নও তৈরি করতে পারি আমরা এই সমস্ত প্যাটার্ন জিওমেট্রিগুলো নিয়ে খুব শীঘ্রই আলোচনা করতে চলেছি আমি পরের সপ্তাহে তোমাদেরকে বেশকিছু ভিডিও পাঠিয়ে দেব তাহলে তোমরা একটা বর্গাকার প্যাটার্ন তৈরি করতে পারো তোমরা এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারো এবং এই প্যাটার্ন গঠন ত্রিমাত্রিক প্যাটার্নের তুলনায় দ্বিমাত্রিক স্ট্রাকচারে অপেক্ষাকৃতভাবে অনেক সহজ হয় এখন এই ত্রিমাত্রিক প্যাটার্নগুলো এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি এটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো কিভাবে একটা স্তর অন্য একটি স্তরের সাথে ক্রস টক করছে অর্থাৎ সমন্বয় সাধন করছে এখনো পর্যন্ত ইনভিট্রো সেটআপের ক্ষেত্রে এটা একটা জটিল সমস্যা এই ব্যাপারটি এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো তোমাদের কাছে এই জায়গায় হয়তো নির্দিষ্ট ধরনের নিউরোট্রান্সমিটারের নিউরনগুলো রয়েছে অন্য কোনো জায়গায় হয়তো অপর কোনো ধরনের নিউরোট্রান্সমিটারের জন্য নিউরনের সেট রয়েছে এই ধরনের ইন্টারঅ্যাকশনগুলো সিস্টেমের শারীরবৃত্তীয় ঘটনাগুলোকে নির্ধারিত করে এবং তোমরা যদি সত্যি সত্যি সিস্টেমের ফিজিওলজি বুঝতে চাও তাহলে তোমাদেরকে ইনভিট্রো সেটআপে এই মডেলগুলোকে পুনর্গঠিত করতে হবে সুতরাং এই ধরনের কিছু প্রাথমিক দৃষ্টান্তগুলোকে মনে রেখে আমরা যেখানে আগের ক্লাসের আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করা যাক Refer Slide Time 1222 তাহলে শেষ ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তা হলো আমাদের কাছে অ্যাডাল্ট হিপোক্যাম্পাল ডিসোসিয়েটেড কোষগুলো আছে যার মধ্যে নিউরন এবং গ্লিয়াল কোষগুলো রয়েছে এই নিউরনগুলোর মধ্যে আবার পিরামিডাল কোষ এবং ইন্টার নিউরন রয়েছে এছাড়াও তোমাদের কাছে অ্যাস্ট্রোগ্লিয়া বা অ্যাস্ট্রোসাইট বা অলিগোডেন্ড্রোসাইট রয়েছে এখন তোমাদেরকে একটা কালচার তৈরি করতে হবে বাস্তবক্ষেত্রে এই কোষগুলো একত্রে অবস্থান করে এখন যদি তোমরা নেটওয়ার্ককে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই নেটওয়ার্ক অনেকটা এই ধরনের হয় এখন তোমরা যদি একে ত্রিমাত্রিক নেটওয়ার্ক হিসেবে কল্পনা করো তাহলে এই নেটওয়ার্কে অলিগোগুলো থাকবে যেগুলো অনেকটা এইভাবে অবস্থান করবে এই অলিগোগুলো একে মায়েলিনেট করবে এখন তোমরা এখানে জটিলতাটিকে বুঝতে চেষ্টা করো এরপর আমরা কিভাবে এই কোষগুলোকে পৃথক করা যেতে পারে সেই ব্যাপারে আলোচনা করব তাহলে এগুলো হলো অলিগো এই অলিগোগুলো মায়েলিনেশন প্রক্রিয়ায় জড়িত থাকে তাহলে তোমাদের মধ্যে যারা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে মায়েলিনেশন প্রক্রিয়া সম্পর্কে জানো না তাদেরকে আমি সংক্ষেপে একটা ধারণা দিচ্ছি এখানে তোমাদের কাছে একটা ক্লাসিক নিউরন রয়েছে আমরা সব সময়ই নিউরনকে এই ভাবে এঁকে থাকি তোমরা নিশ্চয়ই পাঠ্যবইগুলোতে এই ধরনের ছবি দেখে থাকবে এক্সন বরাবর দুই পাশে এক ধরনের হাতা বা স্লিভের মত গঠন দেখতে পাওয়া যায় এই স্লিভের মত গঠনটিই হলো মায়েলিনেশন বা মায়োলিন সিদ এবং এগুলোর মাঝখানে তোমরা রানভিয়ারের নোডগুলোকে দেখতে পাবে তাহলে এটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকা ক্লাসিক নিউরন অন্যদিকে এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনগুলোকে লক্ষ্য করা যাক হিপোক্যাম্পাস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে পিরামিডাল নিউরন দেখতে পাওয়া যায় এদের পিরামিড আকৃতির কোষদেহ থাকে এখানে এর প্রবর্ধকগুলো রয়েছে এবং এখানে এর নিউক্লিয়াসটি রয়েছে আমি আরও একটা আঁকছি যাতে মায়েলিনেশন প্যাটার্নটা ভালোভাবে বোঝা যাবে যদি তোমরা মস্তিষ্কের প্রস্থচ্ছেদকে বা হিপোক্যাম্পাসকে লক্ষ্য করে থাকো তাহলে তোমরা বেশকিছু কোষকে দেখতে পাবে যেগুলোকে আমি নীল রঙ দিয়ে দেখাচ্ছি এই কোষগুলো এইভাবে অবস্থান করবে এদের মাল্টিপোলার কোষদেহ রয়েছে এবং এরা অনেকটা এইভাবে সজ্জিত রয়েছে আমি তোমাদেরকে দেখাবার জন্য শুধুমাত্র দুটো কোষের উদাহরণ দিলাম কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি আরো অনেক জটিল এই নীল রঙের কোষগুলো তোমরা এখানে যে ধরনের আবরণ লক্ষ্য করছো অনেকটা একই ধরনের গঠন তৈরি করছে সুতরাং এটা হলো এক ধরনের মায়েলিনেশন যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মায়েলিনেশন কি আমরা জানি যে নিউরণাল কোষগুলো ইলেকট্রিক্যাল ইমপালসগুলোকে পরিবহন করে কোনো কর্ড যখন ইলেকট্রিক্যাল ইমপালস পরিবহন করে তখন সব সময় তার চারপাশে একটা অন্তরকের আবরণ অর্থাৎ ইন্সুলেশন থাকে তার কারণ হলো তোমরা যদি এগুলোকে খালি হাতে ছুঁয়ে ফেলো তাহলে সেক্ষেত্রে তোমরা শক খেতে পারো কারণ সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ তোমাদের শরীরের মধ্যে দিয়ে চলে যাবে এবং এর ফলে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে একইভাবে যখন নিউরনগুলো ইলেকট্রিক্যাল ইমপালসগুলোকে পরিবহন করে তখন তারা তাদের পার্শ্ববর্তী অঞ্চলে থাকা নিউরনগুলোকে আকৃষ্ট করতে পারে যাতে ইলেক্ট্রিক্যাল ইমপালস পরিবহনের সময় পার্শ্ববর্তী অঞ্চলে থাকা নিউরনগুলোকে আকৃষ্ট করতে না পারে এবং উৎপন্ন সিগন্যালের ফিডেলিটি যাতে অক্ষত থাকে এবং তা এই কোষগুলো বরাবর যাত্রা করতে পারে ইত্যাদি কারণে নিউরনগুলোতে অন্তরকের আবরণ বা ইনসুলেটেড কভারিং থাকে এই ইন্সুলেশনকে মায়োলিন সিদ বলা হয় এটা প্রকৃতপক্ষে শরীরের দুটো ভিন্ন জায়গায় থাকা দুটো ভিন্ন ধরনের কোষের দ্বারা নিঃসৃত প্রোটিন দ্বারা গঠিত আমি তোমাদেরকে এই ব্যাপারে একটা ধারণা দিচ্ছি যাতে তোমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারো এরপরে আমরা যখন ডিফাইন্ড সিস্টেম নিয়ে আলোচনা করি তখন তোমরা এই পুরো বিষয়টি কিভাবে গঠিত হয়েছে তা বুঝতে সক্ষম হবে তাহলে এখন আমরা অলিগোডেন্ড্রোসাইট অ্যাস্ট্রোগ্লিয়া প্রভৃতি নিয়ে আলোচনা করছি এবং তোমরা যদি এগুলির কার্যকারিতা সম্পর্কে জেনে গিয়ে থাকো তাহলে আমি কিভাবে তোমরা এগুলিকে পৃথকীকৃত করতে পারো এবং কিভাবে এগুলোকে সিস্টেমে পুনরায় যোগ করা যায় সেই সম্পর্কে আলোচনা শুরু করব তাহলে এই ক্লাসে নয় পরের ক্লাসে আমরা প্রথমে বাস্তবে কিভাবে একটা কোষ মায়োলিনেটেড হয় সে ব্যাপারে আলোচনা করব এছাড়াও তোমাদেরকে যদি একটা সেল কালচার মডেল তৈরি করতে হয় তাহলে কিভাবে তোমরা এই ঘটনাটিকে ফিরে পাবে এবং মায়োলিনেশন ঘটেছে কি না তা দেখার জন্য কিভাবে তোমরা কোষগুলোকে পুনরায় যোগ করবে সেই ব্যাপারে আলোচনা করব কারণ মায়োলিনেশনবিহীন অবস্থায় একটা নিউরাল কোষ অধিক দূরত্বে ইলেকট্রিক্যাল সিগন্যাল পরিবহনে অক্ষম হয় কারণ এক্ষেত্রে নিউরনের উপরে কোনো আবরণ না থাকায় সিগন্যালটি হারিয়ে যাবে তোমরা যে ধরনেরই মডেল গঠন করো না কেন যদি মায়োলিনেশনের আবরণ গঠিত না হয় তাহলে সবকিছুই অসম্পূর্ণ থেকে যাবে তাহলে আমি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অ্যাডাল্ট হিপোক্যাম্পাল ডিসোসিয়েটেড কোষ এবং তাদের পৃথকীকরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করার আগে আমরা মায়োলিনেশনের সমস্যাগুলো এবং ইনভিট্রো সেটআপ নিয়ে আলোচনা শুরু করব কারণ এটা আমাদের ধীরে ধীরে কোষের পৃথকীকরণের প্যারামিটারগুলোর দিকে নিয়ে যাবে